ম্যাগনেটিক ফিল্ড যার ম্যাগনেটিক মোমেন্ট M গণনা করার জন্য যন্ত্রপাতি স্থাপন করে একটা অক্সিলিয়ারি ফিল্ড H পেশ করে আমরা এখন ম্যাগনেটিক মেটেরিয়াল গুলোর সাথে মোকাবিলা করতে প্রস্তুত ম্যাগনেটিক মেটেরিয়াল 3 রকম হয় এগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল গুলো অ্যাপ্লায়েড ফিল্ড এর ডাইরেকশনে একটা মেগনেটাইজেশান তৈরি করে যদি আমরা এই স্যাম্পলটা নি এবং একটা ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করি তাহলে একটা মেগনেটাইজেশান তৈরি হবে এই ডাইরেকশনে ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল গুলো অ্যাপ্লায়েড ফিল্ড এর উল্টো দিকে একটা মেগনেটাইজেশান তৈরি করে এবং ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল গুলো একটা বড় মেগনেটাইজেশান তৈরি করে অ্যাপ্লায়েড ফিল্ড এর ডাইরেকশনে এটাকে ছবি দিয়ে বোঝা যাক যদি আমরা প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল এর স্যাম্পল নি এবং এটাকে একটা ইউনিফর্ম ফিল্ড এ বসালে এটা একটা মেগনেটাইজেশান তৈরি করে অ্যাপ্লায়েড ফিল্ড এর ডাইরেকশনে অতএব এরকম একটা মেগনেটাইজেশান তৈরি হবে যেটা আরেকটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে ভেতরে এবং বাইরে আমরা দেখলাম যে ভেতরে যদি এটা লম্বা হয় এটা একটা ইউনিফর্ম এডিশানাল ম্যাগনেটিক ফিল্ড হবে এর ফলে খেয়াল করবে যে বাইরে ফিল্ডটা অ্যাপ্লায়েড ফিল্ড এর উল্টো দিকে হবে সুতরাং ফিল্ডটা একটু কমে যাবে কিন্তু প্রান্তের দিকে ফিল্ডটা শক্তিশালী এটা মুছে ফেলা যাক অন্তিম লাইনগুলো এরকম দেখাবে প্রান্তের দিকে শক্তিশালী হবে সুতরাং এই লাইন গুলো যেটা এখানে আমরা অ্যাপ্লাই করেছি সেগুলো আরও দুর্বল হয়ে যাবে সুতরাং এরা আবার শক্তিশালী দেখাবে যত বেশি লাইন আসবে তত কমবে একটা প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালে ফিল্ড লাইন গুলো এরকমই দেখায় যখন এটাকে একটা ইউনিফর্ম ফিল্ড এ বসানো হয় আবার অন্য দিকে যদি আমরা একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল নি এবং এরকমই একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এ রাখি একটা মেগনেটাইজেশান তৈরি হবে উল্টো ডাইরেকশনে এটার মানে কি হয় এটার মানে হল যে নতুন ফিল্ড লাইন গুলো ভেতরে অ্যাপ্লায়েড ফিল্ড এর উল্টো দিকে হবে এবং বাইরে অ্যাপ্লায়েড ফিল্ড এর দিকে হবে অতএব ফিল্ড এরকম দেখতে হবে এবং ভেতরে ফিল্ড টা দুর্বল হবে এটার মানে লাইন গুলোর বিকর্ষণ হয় এবং ধারের দিকে শক্তিশালি হয় এবং খেয়াল করবে যে লাইন গুলো দুরে সরে গেছে এবং বাইরের থেকে ভেতরে শক্তি কমে গেছে এটাই হল ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালে একটা শক্তিশালি মেগনেটাইজেশান তৈরি হয় অতএব বেশির ভাগ ফিল্ড লাইনগুলো প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল এর মতন ভেতরে যাবে ভেতরে অনেক লাইন নেবে কিন্তু বাইরের দিকে ফিল্ড এর শক্তি কম থাকে আমরা এটা দেখতে পাব যদি এই মেটেরিয়াল গুলো আয়রন ফিলিং গুলোর কাছে নিয়ে গেলে প্রছুর আয়রন ফিলিং মেটেরিয়াল এর প্রান্তে আটকে যায় এই আচরণ এর জন্য একটা প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল যত শক্তিশালি ফিল্ড এর দিকে যাবে তত তার শক্তি কমে যাবে এবং একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল শক্তিশালি ফিল্ড থেকে দুরে সরে যাবে এটা দুর্বল ফিল্ড এর দিকে যাবে এবং একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল একটা শক্তিশালি ফিল্ড এর দিকে শক্তিশালী ভাবে যায় আমরা এখানে প্যারাম্যাগনেটিকডায়াম্যাগনেটিক মেটেরিয়াল গুলো কে দেখব এগুলো কি আমি আবার বলছি এগুলো একটা ম্যাগনেটিক মোমেন্ট ডেভেলপ করে যেটা অ্যাপ্লায়েড ফিল্ড এর সাথে সমানুপাতিক অথবা সঠিক ভাবে বলতে গেলে এটা একটা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি র অনুরূপ যেটা হল MH M MH এটা ইলেক্ট্রোস্ট্যাটিক্স এর মতন যেখানে একটা ইলেকট্রিক ফিল্ড ছিল যেটা ocE ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ক্ষেত্রে সাসেপ্টিবিলিটির ডেফিনিশন অনুযায়ী পোলারাইজেশন এর সামান্য তফাৎ আছে ইলেকট্রিকাল সাসেপ্টিবিলিটি E হল ocE যা পোলারাইজেশন দিয়েছিল ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি M হল অক্সিলিয়ারি ফিল্ড H এর সাথে সমানুপাতিক সেই ফিল্ডটা নয় যেটা ফোরস M প্রয়োগ করে এখানে কোন µ0 নেই সুতরাং M0 হবে প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল এর জন্য এবং M0 ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল এর জন্য এই সম্পর্ক টা যেটা বক্স এ দেওয়া আছে সেটা আমরা ইলেক্ট্রোস্ট্যাটিক্স এ দেখেছি এবং এখন মাগনেটোস্ট্যাটিক্স এ দেখছি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল এর জন্য M অ্যাপ্লায়েড ফিল্ড এর ওপর নির্ভর করে সুতরাং এটার একটা নন লিনিয়ার আচরণ আছে এবং এটা আমরা এখানে দেখব না এটা হিস্টেরিসিস এর দিকে পরিচালিত করে এবং এই সমস্ত মেটেরিয়াল গুলোর সাথে আমরা এই সবই দেখব ইলেক্ট্রোস্ট্যাটিক্স এ যেরকম পদ্ধতি ব্যবহার করেছি এখানেও একই পদ্ধতি ব্যবহার করব সুতরাং তোমাদের অনুরোধ করব সেই বক্তৃতাটা আবার দেখ কারণ এখন আমরা উদাহরণ সমাধান করব প্রথম উদাহরণ হিসেবে একটা কেস ধরা যাক যেখানে একটা প্যারাম্যাগনেটিক অথবা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল এর স্যাম্পল নেওয়া হয়েছে এবং ওটাকে একটা ইউনিফর্ম ফিল্ড B তে বসানো হয়েছে স্যাম্পল টা বেশ বড় যাতে ওর ব্যাসার্ধ r উচ্চতা h এর থেকে অনেক বেশি যাতে আমরা ফ্রিঞ্জ এফেক্ট কে অবহেলা করতে পারি অন্য ভাবে বলতে গেলে এই অঞ্চল এর কোথাও আমরা দেখতে চাইছি যেখানে ফ্রিঞ্জ এফেক্টটা তুচ্ছ হবে কি হবে যখন B কে প্রয়োগ করব B একটা ম্যাগনেটিক মোমেন্ট M কে তৈরি করবে এই ম্যাগনেটিক মোমেন্ট M বাউনড কারেন্ট গুলোর মতন ভাবা যেতে পারে এরকম করে এটা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক মোমেন্ট হয় অথবা আমরা M এর কথা ভাবতে পারি যেটা হল একটা ম্যাগনেটিক চার্জ যেটা H কে তৈরি করে সুতরাং সমস্যা টাকে দু ভাবে সমাধান করা যাক যদি মেটেরিয়ালটা দেখি আমরা একটা B প্রয়োগ করেছিলাম এবং যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডটাকে ভেতরে ধরা হয় তাহলে M ওপরের সারফেসে Mδ হবে এবং নিচের দিকে Mδ হবে অতএব এটা একটা সারফেস চার্জ এর মতন যদি H M হয় সুতরাং H Mz H Mδz হবে সুতরাং আমরা H কে তৈরি করছি যেটা এখানে একটা পজিটিভ চার্জ এবং এখানে একটা নেগেটিভ চার্জ সুতরাং H এই সমীকরণটাকে সমর্থন করে অতএব বাইরে H হল Bµ0 এবং ভেতরে H হল Happlied H due to M Happlied 0 কারণ এটা একটা ইউনিফর্ম H সুতরাং ভেতরে H হল Happlied যেটা হল Bµ0 H due to M এবং এটা আসে কারণ এটা হল ওপরের পজিটিভ চার্জ এবং নিচের নেগেটিভ চার্জ সুতরাং এটা হল M এখানে 0 নেই সুতরাং ভেতরে H Bµ0 M এখন আমরা শেল্ফ কন্সিসটেনসি র লুপ দেখব কারণ জানি যে M একই ডাইরেকশনে সুতরাং ভেক্টর চিহ্ন দিচ্ছি না এবং ওই পয়েন্টটাতে M হল MHinside সুতরাং Hinside হল MBµ0 M এবং এটা আমাদের MM1 MBµ0 দেয় অথবা MMM1Bµ0 এটা হল M এর একটা সমাধান এবং B যেটা হল Bapplied Bdue toM অথবা H হল Happlied Hdue toM যেটা হল Bµ01M1 সুতরাং এগুলো দিয়ে আমরা বার করেছি যে MMM1Bµ0 H হল Bµ01M1 এবং নেট ফিল্ড B হল µ0H M সুতরাং ভেতরে B একি থাকবে এটা M দ্বারা প্রভাবিত হয় না M MHinside MBµ0 M MM1 MBµ0 MMM1Bµ0 B Bapplied Bdue toM H Happlied Hdue toM Bµ0 MM1Bµ0 Bµ01M1 নেট ফিল্ড B µ0H M এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ এই মেটেরিয়ালে গাউসস লও Gausss law দিয়ে যদি এই বাক্সটাকে নেওয়া হয় আমারা B 0 পাব যেটা বলে যে B একটানা হবে এবং এই ফলাফলটাই অবিকল ভাবে দেখছি আরেকটা উদাহরণ তোমরা চেষ্টা করতে পারো একটা লম্বা সলিনয়েড একটা ইউনিফর্ম ফিল্ড এ দেওয়া আছে এটা তোমাদের জন্য একটা এক্সারসাইজ দিলাম তিন নম্বর উদাহরন্টা এখন দেখব একটা গোলক আছে যেটা একটা মেটেরিয়াল দিয়ে তৈরি যার ম্যাগনেটিক মোমেন্ট M এবং গোলকটা ম্যাগনেটিক ফিল্ড এ রাখা আছে যেটা বাইরে থেকে ইউনিফর্ম অনুমান করা যাক যে গোলকটা একটা ম্যাগনেটিক মোমেন্ট M তৈরি করবে z ডাইরেকশন এ এখন যদি H দিয়ে এটা গণনা করতে চাই তাহলে H M পাব যেটা আগে দেখেছি এটার মানে হয় যে যদি এখানে একটা পজিটিভ চার্জ থাকে যেটা হল Mcosθ এবং একটা নেগেটিভ চার্জ নিচের দিকে যেটাও Mcosθ অতএব এই ডাইরেকশনে একটা H এর সৃষ্টি হয় এবং H 0 কারণ কোন ফ্রী কারেন্ট নেই সুতরাং H M3 সুতরাং Hinside HappliedHdue toM যেটা হল Bµ0 M3 কিন্তু এটাও জানি যে MMHinside আর এটা দেয় M33MMBµ0 অতএব MMBµ0 MB3 যেটা হল 3MM3Bµ0 H M H M3 Hinside HappliedHdue toM Bµ0 M3 MMBµ0 MB3 M3MM3Bµ0 যদি একটা ইউনিফর্ম ফিল্ড এ গোলক থাকে আমরা M3MM3Bµ0 পাই এবং H হবে Happlied যেটা হল Bµ0 M3 যেটা এখানে হল MM3Bµ0 অবশেষে H 3M3Bµ0 দেয় অতএব B হল নেট ভেতরের ফিল্ড যেটা হল µ0HM যেটা 3M1M3Bapplied হবে HBµ0 MM3Bµ0 3M3Bµ0 Binside µ0HM 3M1M3Bapplied ইলেক্ট্রোস্ট্যাটিক্স এর প্রযুক্তির ব্যবহার দেখেছি যখন একটা ইলেকট্রস্ট্যাটিক ফিল্ড এ পোলারাইজেবল মেটেরিয়াল রাখা হয় এখানেও একই রকম প্রযুক্তি ব্যবহার করা যাবে ফিল্ড গণনা করার জন্য যখন একটা ম্যাগনেটিক মেটেরিয়াল একটা ম্যাগনেটিক ফিল্ড এ দেওয়া হয়েছে আরেকটা ভাবে এটাকে করা যেতে পারে M গণনা করার জন্য H পদ্ধতি নয় কিন্তু M যে বাউন্ড কারেন্ট কে তৈরি করে যেটা হল nM যেটা Msinθ দেয় আমরা আগের কিছু বক্তৃতা তে দেখেছিলাম যে এটা একটা ভেতরের ফিল্ড Binside কে তৈরি করে যেটা হল 23µ0M তাই আমরা জানি যে Binside Bapplied23µ0M এবং এটা Hinside Bµ0 13M যেটা হল MBµ0 M3M যেটা হল MM33 যেটা হল MBµ0 সুতরাং তোমরা দেখলে যে এটাকে কারেন্ট মেথড দিয়েও সমাধান করা যায় মুল পয়েন্টটা হল যে আমরা ধরে নিয়েছি M B এর মতন একই ডাইরেকশন এ যেটা এই সমস্ত ক্ষেত্রে সত্যি এবং তারপর একটা সেল্ফ কন্সিস্টেন্ট বিশ্লেষণ করে উত্তর টা পাব অবশেষে খেয়াল করবে যে প্যারাম্যাগনেটিক নেচার এর জন্য যদি MBinside তাহলে MBapplied হবে কিন্তু যদি M1 হয় তাহলে এটা আলাদা হবে এবং অ্যাপ্লায়েড ফিল্ড এর থেকে কম হবে